আবার আপনাদের স্বাগত জানাই এটি 42 নম্বর লেকচার এবং আমরা আবার ভেক্টর স্পেসগুলি নিয়ে আমাদের আলোচনা চালিয়ে যাব আজ বিশেষ করে একটি ভেক্টর স্পেসের বেসিস এবং ভেক্টর স্পেসের ডাইমেনসন নিয়ে কথা বলবো আগের লেকচারটি থেকে আমরা বলতে পারি যে আমরা দেখেছি যে এই ভেক্টর গুলি এই চারটি ভেক্টরের সেট এবং এই চারটি ভেক্টর ℝ3 এর একটা স্প্যানিং সেট তৈরি করে এর মানে হল যে এই ℝ3 ভেক্টরস স্পেসের যে কোন এলিমেন্ট কে আমরা এই চারটি ভেক্টরের লিনিয়ার কম্বিনেশন হিসেবে লিখতে পারি এটাই আমরা আগের লেকচারে দেখেছি এই অগমেন্টেড ম্যাট্রিক্স এর সাহায্যে আমরা এর সমান একটি লিনিয়ার কম্বিনেশন পাই এবং এই অগমেন্টেড ম্যাট্রিক্স থেকে রিডিউস করে যখন আমরা এই রো ইচেলন ফর্মটি করি তখন আমরা এরকম দেখি আমরা যেটি যেটা দেখেছি যে কলাম 1 এ তিনটি পিভট রয়েছে কলাম 2 তেও আমরা পিভট পাই কলাম 3 তেও একটি পিভট রয়েছে আর 4 নম্বর কলামে একটিও পিভট নেই এবং এটিকেই আমরা ফ্রি ভেরিয়েবল বলি সুতরাং সমীকরণগুলির এই সিস্টেমের সাথে আমরা লক্ষ্য করি যে λ4 একটি ফ্রী ভেরিয়েবল ফ্রী ভেরিয়েবল এর অর্থ হল আমরা এই λ4 এর যে কোন মান নির্ধারণ করতে পারি এখন আমাদের এখানে এই লিনিয়ার কম্বিনেশনগুলি দেওয়ার সুবিধা রয়েছে সুতরাং একটি পৃথক λ মানের জন্য আমাদের একটি আলাদা লিনিয়ার কম্বিনেশন রয়েছে যা আমাদের ঠিক এই ভেক্টরটি দেবে সুতরাং এটি একটি স্প্যানিং সেট তৈরি করে কারণ যে কোনও ভেক্টর যে কোনও ইচ্ছামত ভেক্টর আমরা এই ℝ3 থেকে বেছে নিতে পারি এবং আমরা এই প্রদত্ত 4 টি ভেক্টরের লিনিয়ার কম্বিনেশন হিসাবে লিখতে পারি এখানে আকর্ষণীয় ব্যাপার হল যে এই ফ্রী ভেরিয়েবেলের জন্য আমাদের একটি নন ইউনিক উপস্থাপনা রয়েছে সুতরাং যখন আমাদের একটি ফ্রি ভেরিয়েবল থাকবে তখন আমরা এই λ4 এ যে কোনও মান নির্ধারণ করতে পারি এবং তার ফলে এই প্রদত্ত ভেক্টরের উপস্থাপনাও বদলে যাবে সুতরাং এই লিনিয়ার কম্বিনেশনটিও পরিবর্তিত হবে আগের বক্তৃতায় এমনও দেখা গিয়েছিল যে উদাহরণস্বরূপ আমরা যদি বিবেচনা না করি এই ভেক্টরটিকে চতুর্থ ভেক্টরটিকে যদি আমরা বিবেচনা না করি তার মানে হল আমাদের এখানে এই কলামটি থাকবে না এই কলামটি আমরা এখন মুছতে পারি সুতরাং সেক্ষেত্রে এরকম একটি পরিস্থিতি ছিল এবং আমরা এখন এই ক্ষেত্রে যেটা দেখব তা হল আমাদের কাছে প্রতিটি কলামের একটি পিভট রয়েছে এবং কোনও ফ্রী ভেরিয়েবল নেই এর অর্থ হল যখন আমাদের কোন ফ্রী ভেরিয়েবল নেই তখন আমরা মূলত ইউনিক উপস্থাপনা পাব এই সিস্টেমের একটা ইউনিক সমাধান এবং আমরা আজ এটি নিয়েই আলোচনা করব যে এই 3 টি ভেক্টর থাকার সাথে সাথে আমাদের 4 টি ভেক্টরের একটি স্প্যানিং সেট রয়েছে আর সেটিও একটি স্প্যানিং সেট তৈরি করে তারপরে আমরা এখন এই ধারণাটি নিয়ে আসব যে আমাদের প্রকৃতপক্ষে কতগুলি ন্যূনতম ভেক্টর দরকার যাতে আমরা প্রদত্ত ভেক্টর স্পেসটি স্প্যান করতে পারি উদাহরণস্বরূপ আমরা এক্ষেত্রে দেখেছি যে এই 3 টি ভেক্টর নিয়ে আমরা পুরো ভেক্টর স্পেসটি স্প্যান করতে পারি এবং তারপরে মূল কথাটি হল যে আমরা যদি এই 3 টি ভেক্টরকে নিই তবে ℝ3 ভেক্টর ফর্মের ইউনিক উপস্থাপনাও আমাদের রয়েছে তবে আমরা যদি এখন 4 টি ভেক্টরও নিয়ে থাকি তাহলেও এটি একটি স্প্যানিং সেট তৈরি করবে তবে আমরা কোনও ইউনিক উপস্থাপনা পাচ্ছি না সুতরাং এখন এই বিষয়গুলি মাথায় রেখে আমরা বেসিস এবং ডায়মেনসনটি চালিয়ে যাব সুতরাং বেসিসটি হল একটি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেট যা একটি ভেক্টর স্পেসকে স্প্যান করে সুতরাং সহজ সংজ্ঞা হিসাবে এটি একটি স্প্যানিং সেট কারণ এটি পুরো ভেক্টর স্পেস V কে স্প্যান করে তবে এর সঙ্গে লিনিয়ারালি ইন্ডিপেন্ডেন্ট সেট কী সুতরাং বেসিসটি কিছুই নয় শুধু স্প্যানিং সেট যার মধ্যে সমস্ত লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ভেক্টর রয়েছে যেগুলিকে আমরা বেসিস বলি আগের উদাহরণের মতো আমাদের এই স্প্যানিং সেটটিতে এই সমস্ত 4 টি ভেক্টর গ্রহণ করা বা কেবলমাত্র 3 টি ভেক্টর গ্রহণ করার সম্ভাবনা আছে এবং যদি আমরা এই 3 টি ভেক্টর গ্রহণ করি তবে আমরা সহজেই তাদের বলতে পারি যে ভেক্টরগুলি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট তবে সেটে সেই 4 টি ভেক্টর থাকলে সেটটি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হয়ে যায় এটি আমরা আগের বক্তৃতাগুলিতে ইতিমধ্যেই তত্ত্বটি দেখেছি সুতরাং এই 3 টি ভেক্টর লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট এবং সেই ভেক্টরগুলিকে আমরা বলি যে তারা একটি বেসিস তৈরি করবে 4 টি ভেক্টর দিয়ে নয় বরং কারণ 4 ও স্প্যানিং সেট রয়েছে তবে উদাহরণে এটি ℝ3 এর বেসিস হবে না এবার ডায়মেনসন একটি বেসিসের উপাদানগুলির সংখ্যাকে ভেক্টর স্পেসের ডায়মেনসন বলা হয় এখানে কতগুলি উপাদান রয়েছে তার সংখ্যা সেই বেসিসে কতগুলি উপাদান রয়েছে সেটাই ভেক্টর স্পেসের ডায়মেনসন সুতরাং এই দুটি সংখ্যা হল বেসিস যা ভেক্টরগুলির সেট এবং এটি হল প্রদত্ত ভেক্টর স্পেসের স্প্যান এবং এখানে এই সংখ্যাটি যা ভেক্টর স্পেসের ডায়মেনসন সম্পর্কে জানায় উভয়ই অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানে কেবল লক্ষ্য করুন যে V এর প্রতিটি ভেক্টর বেসিস ভেক্টরগুলির লিনিয়ার কম্বিনেশন হিসাবে লেখা যেতে পারে এবং এই সত্যটি আমরা আগের উদাহরণ থেকে নিজেই ব্যাখ্যা করতে পারি যে আমাদের যখন সেখানে বেসিস রয়েছে বেসিসের অর্থ হল আপনি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ভেক্টর এবং আপনার যখন লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ভেক্টর আছে তখন সেখানে কোনও ফ্রি ভেরিয়েবল থাকবে না যখন আমরা ভেক্টরগুলির সেই লিনিয়ারলি কমম্বিনেশন নিয়ে কথা বলব এই 𝑉 এর কোনও ভেক্টরকে উপস্থাপন করার জন্য সুতরাং সেই উপস্থাপনাটিও ইউনিক হবে যখন আমাদের বেসিস থাকবে আমাদের স্প্যানিং সেটটিতে লিনিয়ালি ইন্ডিপেন্ডেন্ট ভেক্টর থাকলে সেই উপস্থাপনাটিও ইউনিক হবে এবং ভেক্টর স্পেসটি হবে 0 সুতরাং এটি একটি বিশেষ ক্ষেত্র যখন আমাদের কেবলমাত্র একটি উপাদান থাকে আর সেট 0 এবং আমরা এই ডায়মেনসনকে 0 বলি আসুন আমরা উদাহরণস্বরূপ এখানে ভেক্টর স্পেস ℝ𝑛 নিই যা আমরা ইতিমধ্যেই দেখেছি এখন আমরা ℝ𝑛 এর বেসিস কি এবং এই ℝ𝑛 ভেক্টর স্পেসটির ডায়মেনসন কী টা নিয়ে আলোচনা করব সুতরাং আমরা এখন এই ভেক্টরগুলিকে খুব বিশেষ ভেক্টর হিসাবে বিবেচনা করছি যাকে আমরা ℝ𝑛 এর স্ট্যান্ডার্ড বেসিস বলে থাকি সুতরাং এই ভেক্টরগুলি বিবেচনা করুন 𝑒1 100 0𝑇 𝑒2 010 0𝑇 এবং 𝑒𝑛 000 01T সুতরাং আমরা এই উপাদানগুলি সংজ্ঞায়িত করেছি এই উপাদানগুলি অবশ্যই ℝ𝑛 থেকে তাই এখন আমরা এখানে লক্ষ্য করব যে এই ভেক্টরগুলি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট প্রথম যেটা আমরা সহজেই পরীক্ষা করতে পারি এবং আমাও মনে হয় আগে পরীক্ষা করা উচিত সুতরাং আমাদের কেবল এটি দেখতে হবে যে 𝜆1𝑒1 𝜆2𝑒2 এবং 𝜆𝑛𝑒𝑛 পর্যন্ত যখন আমরা 0 ভেক্টর সেট করি তখন আমাদের এর থেকে বের হওয়া উচিত যে 𝜆1 হল 0 𝜆2 হল 0 এবং সবগুলিই হল 0 যা আমরা সহজেই দেখতে পাচ্ছি এই কাঠামোর কারণে এখানে আমরা নিজেই এই 𝜆1 0 থেকে আমরা পাই 𝜆2 0 ইত্যাদি পাই সুতরাং এই ট্রিভিয়ালটি দেখাচ্ছে যে এই ভেক্টরটি এই ভেক্টরের সেটটি একটি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেট তৈরি করে সুতরাং এই সমস্ত ভেক্টরগুলি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট আমাদের আর কী কী দেখতে হবে আমাদের ভেক্টর স্পেসের বেসিস এবং ডায়মেনসন বের করতে হবে সুতরাং এর জন্য আমাদের মূলত স্প্যানিং সেট দরকার যা আমাদের প্রদত্ত ভেক্টর স্পেস থেকে যে কোনও ভেক্টরকে উপস্থাপন করতে পারে এমন কোনও স্প্যান করতে পারে সুতরাং এখানে এটি সম্ভব কিনা তা আমরা এখন যাচাই করব এখানে n ভেক্টরগুলি দেওয়া হয়েছে এখন এই ℝ𝑛 থেকে যদি কোনও উপাদান নেওয়া হয় এটি ℝ𝑛 সুতরাং এটি এই ℝ𝑛 এর উপাদান আমরা যদি এই ℝ𝑛 থেকে একটা যেকোনো সাধারণ ভেক্টর নিই এবং যাকে আমরা এখানে বলছি 𝑣1 𝑣2 𝑣𝑛T তবে আমরা দেখতে পাচ্ছি যে প্রদত্ত এই 𝑒1 𝑒2 𝑒𝑛𝑇 ভেক্টরগুলির সাহায্যে আমরা এই ভেক্টরটির প্রতিনিধিত্ব করতে পারি এক্ষেত্রে ধারণাটি আবার সহজ এবং এগুলির জন্য এটিকে স্ট্যান্ডার্ড বেসিস বলা হয় সুতরাং এই v কে 𝑣1𝑒1 𝑣2𝑒2 ⋯ 𝑣𝑛𝑒𝑛 হিসাবে উপস্থাপন করা যেতে পারে এবং অন্য কোনও নয় আমরা এখানে সবকিছু পাব কারন আন্যান্য ভেক্টরগুলির প্রথম উপাদান হিসাবে 0 রয়েছে দ্বিতীয় 𝑣2 এর জন্য কেবল 𝑒2 এর 1 রয়েছে দ্বিতীয় স্থানে অন্য সমস্তগুলি 0 রয়েছে সুতরাং স্বাভাবিকভাবেই আমরা দ্বিতীয় স্থানটিতে এটির থেকে কেবল v2 পাব ইত্যাদি সুতরাং আমরা এখানে প্রতিনিধিত্ব করতে পারি বা ইতিমধ্যেই এখানে ℝ𝑛 থেকে কোনও ভেক্টর v কে এই প্রদত্ত ভেক্টরগুলির 𝑒1 𝑒2 𝑒𝑛T লিনিয়ার কম্বিনেশন হিসাবে উপস্থাপন করতে পারি সুতরাং এটি আমাদের স্প্যানিং সেটগুলির বেসিসের সমস্ত প্রোপার্টিকে সন্তুষ্ট করে কারণ প্রদত্ত ভেক্টরস্পেসের যেকোনো ভেক্টরকে একটি লিনিয়ার কম্বিনেশন হিসাবে আমরা স্প্যান করতে পারি এবং এই ভেক্টরগুলিও লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সুতরাং তারা বেসিসটি গঠন করে তাই আমরা এই ℝ𝑛 এর জন্য একটি বেসিস পেয়েছি ℝ𝑛 এর জন্য এখানে ভেক্টরগুলির এই সেটটি একটি বেসিস তৈরি করে এবং ডায়মেনস্নটি এখন এটি এই সেটের এই উপাদানগুলির একটি সংখ্যা সুতরাং আমাদের এখানে 𝑒1 𝑒2 𝑒𝑛𝑇 আছে যেখানে 𝑛 টি উপাদান রয়েছে এবং আমরা তাই পেয়েছি এই ভেক্টর স্পেসের এখানে এই ডায়মেনসনটি হল 𝑛 এই উদাহরণটি যেখানে আমরা সমস্ত 2 × 3 এর ভেক্টর স্পেসের কথা বলছি বা সাধারণভাবে আমরা r × s ম্যাট্রিক্সের জন্যও আলোচনা করতে পারি সুতরাং সরলতার জন্য আসুন আমরা এটি 2 × 3 ধরে নিই তবে ধারণাটি আমরা r × s ম্যাট্রিকগুলির জন্যও প্রসারিত করতে পারি সুতরাং এখানে সমস্ত 2 × 3 সমস্ত ম্যাট্রিকগুলির ভেক্টর স্পেসের কথা আমরা বলছি এবং যদি আমরা এখানে এই ভেক্টরগুলো বিবেচনা করি এই এখানে 1 এবং অন্যান্য সমস্ত অবস্থানগুলিতে 0 হয় একইভাবে এখানে দ্বিতীয় অবস্থানে 1 আর অন্য সমস্তগুলি 0 হয় এবং এরপরে আমরা এটির সাথে চালিয়ে যাচ্ছি আমরা এই ছয়টি ম্যাট্রিক পেয়েছি যেখানে এই 1 এখানে প্রথম অবস্থানে রয়েছে কেবলমাত্র এই ম্যাট্রিক্সে দ্বিতীয় ক্ষেত্রে 1 এখানে রয়েছে এবং অন্য সমস্তগুলি 0 ইত্যাদি এই বিশেষ কাঠামোর সাথে আবার এইগুলি এই 2 × 3 ম্যাট্রিক্সের ভেক্টর স্পেসের স্ট্যান্ডার্ড বেসিস আমরা ইতিমধ্যে শেষ বক্তৃতার মধ্যে দেখেছি যে এটা একটা ভেক্টর স্পেসটি গঠন করে সুতরাং এখানে আমরা বেসিস এবং ডায়মেনসন সম্পর্কে কথা বলছি বা সন্ধান করছি সুতরাং এই ভেক্টরগুলি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট এবং 2 × 3 ম্যাট্রিকের ভেক্টর স্পেসকে স্প্যান করে কেন তারা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট আবার একই যুক্তি যা আমাদের আগের বক্তৃতায় ছিল সুতরাং যদি আমরা তাদের বলি এবং এখানে এবং এবং আর আবার আামরা একই কাজ করব আমরা এই লিনিয়ার কম্বিনেশনটি নেব সুতরাং এটি কিছুই নয় তবে 0 0 0 0 0 0𝑇 যখন আমরা এই 𝜆1𝑣1 𝜆2𝑣2 ⋯ 𝜆𝑛𝑣𝑛 গণনা করি আমরা এখানে মেট্রিক্স পাব 𝜆1 এর সাথে এটি হল 𝜆2 𝜆3 ⋯ 𝜆6 0 এখন এই এন্ট্রিগুলিতে তুলনা করে পাই 𝜆1 0 𝜆2 𝜆3 ⋯ 𝜆6 0 সুতরাং এগুলো হল লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ভেক্টর তাই এগুলি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ভেক্টর দ্বিতীয়ত আমাদের দেখতে হবে যে তারা এই 2 X 3 ম্যাট্রিক্সের ভেক্টর স্পেসটি স্প্যান করে কিনা সুতরাং স্বাভাবিকভাবেই তারা করেন কারণ আমরা যদি কোনও ভেক্টরকে ধরি যেকোনো ম্যাট্রিক্স এই 2 × 3 ম্যাট্রিক্স বা উপাদানগুলিকে আমরা কেবল ভেক্টর বলি সুতরাং আমরা এখানে যা যা করি উদাহরণস্বরূপ 2 বাই 3 সুতরাং এটি এই স্পেস 2 × 3 তে এটি একটি সাধারণ ম্যাট্রিক্স এবং এই প্রদত্ত ভেক্টরগুলির সাহায্যে আমরা সহজেই প্রসারিত করতে পারি যেমন a এখন প্রথমটির সঙ্গে গুণ করা উচিত এবং এই b টি দ্বিতীয়টির সঙ্গে গুন করা উচিত ইত্যাদি যদি আমরা এটি করতে থাকি তবে এটি এখন এই ভেক্টর স্পেসগুলি থেকে এই সাধারণ ভেক্টরের প্রতিনিধিত্ব করে এবং এটি দেখায় যে আমরা এই ভেক্টর স্পেস থেকে যে কোনও ভেক্টরকে এই প্রদত্ত ভেক্টরের সাপেক্ষে 6 ভাবে প্রতিনিধিত্ব করতে পারি সুতরাং উপসংহারটি কী যে এই ভেক্টরগুলি এই ভেক্টর স্পেসের জন্য বেসিস তৈরি করে এবং ডায়মেনসনটি কিছুই নয় তবে এখানে 2 × 3 বা আমাদের কাছে এই ছয়টি ম্যাট্রিক রয়েছে সুতরাং ডায়মেনসনটি হল 6 যা আমরা r X s ম্যাট্রিক্সের জন্য সাধারণ করতে পারি আরেকটি উদাহরণ যেখানে আমরা ভেক্টর স্পেস সম্পর্কে কথা বলছি এটি সমস্ত পলিনোমিয়াল 𝑃𝑛 ডিগ্রি সমান বা n এর চেয়ে কম আবার এই উদাহরণটিতে আমরা দেখেছি যে এটি একটি ভেক্টর স্পেস তৈরি করে এবং এখন আমরা এই সেটটি এখানে 1t t2 t𝑛 সম্পর্কে বলছি সুতরাং এইটি হল 𝑛 1 পলিনোমিয়াল ঠিক আছে এটা আমরা নিয়েছি এবং আমরা দাবি করি যে এটি আসলে 𝑃𝑛 এর বেসিস এবং কেন এটা একটি বেসিস গঠন করে কারণটি আবার স্পষ্ট আমাদের যাচাই করতে হবে যে এগুলি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট যা আমরা অন্যান্য উদাহরণের জন্য যেমন করেছি তেমনভাবে পরীক্ষা করতে পারি 𝜆11 𝜆2t ⋯ 𝜆𝑛t𝑛 এটি 0 তে সেট করা হবে এবং এটি কেবল তখনই সম্ভব যখন এই সমস্ত λ গুলো 0 হয় স্বভাবতই এগুলি 𝑃𝑛 এর লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ভেক্টর দ্বিতীয়টি আমাদের যাচাই করতে হবে যে এই 𝑃𝑛 এর থেকে যে কোনও পলিনোমিয়াল নিয়ে তা এই ভেক্টরগুলির সাহায্যে সেই পলিনোমিয়ালকে উপস্থাপিত করতে পারি সুতরাং আবার এখানে যদি আমরা এমন কোনও পলিনোমিয়াল নিই যা এই 𝑎01 𝑎1t ⋯ 𝑎𝑛−1 tn বলে যে এটি আমাদের এই 𝑃𝑛 স্পেসে থাকা একটি সাধারণ পলিনোমিয়াল যার ডিগ্রি n এর চেয়ে কম বা সমান উদাহরণস্বরূপ আমরা এই সাধারণ পলিনোমিয়ালটি নিয়েছি এবং এই প্রদত্ত পলিনোমিয়ালগুলির সাহায্যে আমরা সহজেই এটি ব্যবহার করতে পারি সুতরাং a0 এর সাথে এই 1 গুন হবে এবং এই a1 এর সাথে এই t এখানে a2 এর সাথে t2 গুন হবে ইত্যাদি সুতরাং এটি প্রদত্ত ভেক্টরগুলির একটি লিনিয়ার কম্বিনেশন সুতরাং আমরা এই সেট বা এই 𝑃𝑛 স্পেসের যে কোনও উপাদানকে এখানে উপস্থাপন করতে পারি এই প্রদত্ত ভেক্টরগুলির একটি লিনিয়ার কম্বিনেশন হিসাবে সুতরাং এই সেটটি আবার 𝑃𝑛 এর জন্য একটি বেসিস গঠন করে যা আমরা পরে আরও স্পষ্ট করে বলব বেসিস্টি ইউনিক নয় সুতরাং এটি এমন একটি সেট যা একটি বেসিস গঠন করে আমরা একটি বেসিস লিখছি অন্যান্য সেটও থাকতে পারে যেটিও বেসিস তৈরি করতে পারে যেমন প্রথম উদাহরণের মতো আমরা প্রথম যে উদাহরণটি দিয়েছিলাম সেখানে আমাদের 3 টি ভেক্টর ছিল যা বেসিস গঠন করে এবং তারা স্ট্যান্ডার্ড বেসিস ছিল না সুতরাং আমরা উদাহরণ হিসাবে বলতে ℝ3 এর জন্য পারি এবং সুতরাং এটিও ℝ3 এর বেসিস তৈরি করবে এবং যে উদাহরণটি আমরা দেখেছি সেখানে ছিল একটি ভেক্টর ছিল আরেকটি এবং তৃতীয়টি ছিল সুতরাং সেটা স্ট্যান্ডার্ড বেসিস ছিল না কিন্তু তারাও বেসিস ছিল সুতরাং বেসিসটি ইউনিক নয় আমাদের আলাদা আলাদা সেট থাকতে পারে প্রধান বৈশিষ্ট্যগুলি হল উপাদানগুলি অবশ্যই লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হওয়া উচিত যেটা কিনা একটা বৈশিষ্ট্য এবং দ্বিতীয়টি হল তাদের পুরো ভেক্টর স্পেসের স্প্যান থাকা উচিত সুতরাং আমরা এখানে দেখেছি যে এগুলি হল এই 𝑃𝑛 এর বেসিস এবং এখানে ডায়মেনসন হল এই বেসিসের উপাদানগুলির সংখ্যা যা বর্তমানে 𝑛 1 সুতরাং আমাদের 𝑛 1 ডায়মেনসন আছে আরেকটি উদাহরণ যেখানে আমরা আমাদের সমস্যাটি এখানে আবার দেখতে পাব A𝑥 0 হোমোজিনিয়াস লিনিয়ার সমীকরণের সিস্টেম এবং আমরা জানি যে একটি হোমোজিনিয়াস লিনিয়ার সিস্টেমের সমাধান সেটটিও একটি ভেক্টর স্পেস গঠন করে সুতরাং এখানে A ছিল এটির একটি উদাহরণ যা আমরা ইতিমধ্যেই A কে নিয়ে আলোচনা করেছি এবং আমরা এটি ব্যবহার করতে পারি এই এচেলন ফর্মটিকে রিডিউস করতে পারি যা আমাদের বলে যে এটা এই নিতে আর এখানে ফ্রি ভেরিয়েবলগুলো রয়েছে সুতরাং এটা হল পিভট এখানে একটি পিভট আছে কিন্তু এই কলামে এখানে কোন পিভট নেই এখানেও কোন পিভট নেই সুতরাং আমাদের এই 𝑥2 এবং এই 𝑥5 কে ফ্রি ভেরিয়েবল হিসাবে বেছে নিতে হবে এই দুটিকে 𝛼1 এবং 𝛼2 হিসাবে নিয়ে আমরা গণনা করতে পারি এবং যখন আমরা একত্রিত করি আমরা এখানে এই সমীকরণটিকে হিসাবে পেয়েছি সুতরাং আমরা কী দেখলাম যে এই দুটি ভেক্টরের সাহায্যে আমরা এর সম্পূর্ণ সেটটি এই পুরো সমাধান সেট Ax0 করতে পারি কারণ আমাদের কেবল এই α টি পরিবর্তন করতে হবে প্রতিটি α এর জন্য সমাধানটি হল Ax0 সুতরাং এই Ax 0 এর সমস্ত সম্ভাব্য সমাধান আমরা এই দুটি ভেক্টর এবং এগুলি ব্যবহার করে বের করতে পারি তাদের দিকে তাকিয়ে আমরা সহজেই বলতে পারি যে এগুলি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ভেক্টর যা আমরা নিয়মমেনে এটাও প্রমাণ করতে পারি যে এই লিনিয়ার কম্বিনেশনটিকে 0 তে সেট করা হয়েছে যেটা এই কোএফিসিয়েন্ট গুলিকে 𝜆1 𝜆2 0 করে দেয় সুতরাং এই দুটি ভেক্টর লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট এবং তাদের লিনিয়ার কম্বিনেশন হিসাবে আমরা সমাধান সেটের যে কোনও ভেক্টরকে নিয়ে তৈরি করতে পারি এর অর্থ হল এই দুটি ভেক্টর একটি বেসিস গঠন করে কারণ এটি সেই বেসিসের বৈশিষ্ট্য আমরা এই দুটির সাহায্যে বা এই দুটি ভেক্টরের লিনিয়ার কম্বিনেশন হিসাবে সমাধান সেটের যে কোনও উপাদান তৈরি করতে পারি এবং এই দুটি ভেক্টর লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সুতরাং তারা সমাধান সেটটি স্প্যান করে এবং এই দুটি ভেক্টর লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট অতএব তারা একটা বেসিস গঠন করে সুতরাং এই ভেক্টরগুলি সমাধান করতে পারে আর এগুলি হল সেই সমাধান এবং এই আর এই ভেক্টরগুলি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট অতএব এই ভেক্টরগুলি এখানে নাল স্পেসের বেসিস তৈরি করে তাই মনে রাখবেন আমরা এই সমাধানটিকে একটি বিশেষ নাম দিই যেটা নাল স্পেস এটি একটি ভেক্টর স্পেস যাকে নাল স্পেস বলে সুতরাং এই ভেক্টরগুলি A এর নাল স্পেসের জন্য একটি বেসিস তৈরি করে আর এই নাল স্পেস A এর ডায়মেনসন এই বিশেষ ক্ষেত্রে হল 2 যার কিনা আবার একটি নাম রয়েছে নালিটি সুতরাং নালিটি কিছুই নয় তবে এটি A এর নাল স্পেসের একটি ডায়মেনসন পর্যবেক্ষণের ভিত্তিতে এগুলি সম্পর্কে আমাদের বেশ কিছু কার্যকর ফলাফল রয়েছে এই বেসিস এবং ডায়মেনসন এর ধরা যাক এই V এই ফাইনাইট ডায়মেনশন n এর একটা ভেক্টর স্পেস সুতরাং ভেক্টরের স্পেসের ডায়মেনসন হল 𝑛 তাহলে V এর যে কোনও 𝑛1 বা আরও কোন ভেক্টর লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হয় সুতরাং এটি অন্য একটি দুর্দান্ত ফলাফল আমরা এই সমস্ত ফলাফলগুলো প্রমাণ করছি না তবে কেউ একটা সাধারণ উদাহরণের সাহায্যে অন্তত কিছুটা ধারণা নিতে পারে যে এই ফলাফলগুলি কীভাবে সত্য হয় এখানে যেকোনো n1 কে নেওয়া যেতে পারে আমাদের উদাহরণে যেটা দিয়ে এই বক্তৃতাটি শুরু করেছিলাম সেখানে 4 টি ভেক্টর ছিল কিন্তু তারা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট ছিল আর সেটা একটা স্প্যানিং সেট গঠন করেছিল তবে সেটা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট সেট ছিল সুতরাং সেটা কোন বেসিস ছিল না সেখানে 4 টি ভেক্টর ছিল আর আমরা দেকেছি যে প্রথম 3 টি ভেক্টর একটা লিনিয়ার ইন্ডিপেন্ডেন্ট সেট আর একটা স্প্যানিং সেট তৈরি করে তাই সেটা বেসিস ছিল বেসিসে 3 টি ভেক্টর ছিল তাই ℝ3 যদি ℝ3 তে 4 টি ভেক্টর থাকে তারা বেসিস হতে পারে না কারন ℝ3 এর 4 টি ভেক্টরকে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হতে হবে ফলাফলটি এখানে সুতরাং আমরা যে কোনও n 1 বা তার বেশি ভেক্টর 𝑉 নিই সেগুলিকে অবশ্যই লিনিয়ার হতে হবে সেগুলিকে অবশ্যই লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হতে হবে সুতরাং একটি ভেক্টর স্পেসের জন্য যার ডায়মেনসন n হয় আমরা n এর থেকে বেশী লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ভেক্টর পাব না আমরা যদি 𝑛 1 বা তার বেশি গ্রহণ করি তবেই তারা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হবে যে কোনও লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেট যখন 𝑛 V এর বেসিস হয় n উপাদানের সাথে এটি একটি বেসিস আরেকটি সুন্দর ফলাফল যেখানে বেসিসের উপাদানগুলি বাছাই সম্পর্কে আমাদের চিন্তা করতে হবে না আমরা যে কোনও 𝑛 উপাদান নিতে পারি কিন্তু সেই সেটটি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হওয়া উচিত সুতরাং যে কোনও সেট যার n সংখ্যক লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ভেক্টর রয়েছে সেটা একটি বেসিস হবে কারণ বেসিসের জন্য এগুলি স্বয়ংক্রিয়ভাবে স্প্যানিং সেট হবে আমরা যে কোনও 𝑛 ভেক্টরকে নিই যেগুলি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেটা বেসিস হবে এবং n টি উপাদান নিয়ে একটি স্প্যানিং সেট 𝑣1 𝑣2 𝑣𝑛 হবে সুতরাং আবার একই জিনিস n টি উপাদান নিয়ে একটি স্প্যানিং সেট এটিও বেসিস হবে সুতরাং যদি কোনও ভেক্টর স্পেসের নির্দিষ্ট সংখ্যক বেসিস থাকে তবে তার সমস্ত বেসিসের একই সংখ্যক উপাদান থাকবে আর এটি আরেকটি সুন্দর ফলাফল হবে যখন আমাদের বেসিসে n সংখ্যক উপাদান থাকবে সুতরাং আপনার বেসিসের আলাদা আলাদা সেট থাকলেও তাদের একই সংখ্যক উপাদান থাকবে কারণ এটি হল n একটি ডায়মেনসন সুতরাং আমরা যে বেসিসই নিই না কেন আমরা ভেক্টর স্পেসের ডায়মেনসনটিকে n নিই আর সেটে n সংখ্যক উপাদান থাকে এবং কোনও ভেক্টর স্পেসের যে কোনও বেসিসের উপাদানগুলির সংখ্যাটিক ডায়মেনসন বলা হয় সেটা আমরা ইতিমধ্যেই আলোচনা করেছি সুতরাং উদাহরণস্বরূপ আমরা 4 টি ভেক্টরের এই উদাহরণটি নিই 1 1 1 1𝑇 0 1 1 1𝑇 0 0 1 1𝑇 0 0 0 1𝑇 এবং সেগুলি ℝ4 এর বেসিস গঠন করে সেটটি এই ℝ4 এর বেসিস হয় তবে লক্ষ্য করুন যে প্রদত্ত ভেক্টরগুলি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেটা আমরা যখনই আমরা এমন একটা স্পেশাল স্ট্রাকচার পাই তখন তাদের সহজেই পরীক্ষা করতে পারি যে তারা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সুতরাং সবগুলো 1 এবং তারপরে এটাতে তিনটি 1 এটাতে দুটি 1 এবং একটা 1 এগুলো একটা বেসিস তৈরি করে যা আমরা এই ℝ3 এর উদাহরনে দেখেছি সুতরাং এটি একটি বেসিস গঠন করে কারণ এগুলি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট এবং আমরা জানি যে ℝ4 এর ডায়মেন্সন 4 সুতরাং আমাদের পরীক্ষা করতে হবে যে তারা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট কি না এবং তারা সংখ্যায় 4 টি কারণ ℝ4 এর ডায়মেনসনও আমরা জানি সুতরাং আমাদের 4 টি লিনিয়ারলি যেকোনো 4 টি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ভেক্টর থাকে এই ℝ4 এ শুধু এই 4 টি ভেক্টরই নয় আমরা যে কোনও 4 টি লিনিয়ারলি ইন্ডিপেনডেন্ট নিতে পারি যেগুলো একটা বেসিস গঠন করবে সুতরাং প্রদত্ত ভেক্টরগুলি এখানে রয়েছে সেগুলো লিনিয়ারলি ইন্ডিপেনডেন্ট এবং তারপরে এগুলির একটা বেসিস হতে হবে কারণ ডায়মেনসনটি হল 4 এবং আমাদের 4 টি লিনিয়ারলি ইন্ডিপেনডেন্ট ভেক্টর রয়েছে ধরুন এই 4 টি ভেক্টর ℝ3 এর মধ্যে রয়েছে সুতরাং যদি আমরা এই 4 টি ভেক্টর ℝ3 থেকে বলি এবং আমরা জানি যে ℝ3 এর ডায়মেনসন হল 3 সুতরাং যখন ডায়মেনসনটি 3 এই ভেক্টরগুলিকে অবশ্যই লিনিয়ারলি ইন্ডিপেনডেন্ট হতে হবে তারা লিনিয়ারলি ইন্ডিপেনডেন্ট হতে পারে না কারণ যদি তারা লিনিয়ারলি ইন্ডিপেনডেন্ট হয় তবে তারা একটি বেসিসও তৈরি করতে পারে এছাড়াও যদি তারা লিনিয়ারলি ইন্ডিপেনডেন্ট হয় তাহলে তারা ℝ3 কে স্প্যান করে তবে সেগুলিও বেসিস হতে পারে তবে বেসিসের কেবলমাত্র 3 টিউপাদান থাকবে 3 টির বেশি উপাদান নয় সুতরাং এখানে আমাদের 4 টি উপাদান আছে সুতরাং অবশ্যই তারা লিনিয়ারলি ইন্ডিপেনডেন্ট যা আমরা ℝ3 এর ডায়মেনসন থেকে বলতে পারি 3 হবে সুতরাং এর কোন বেসিস হতে পারে না এটির সেটটিতে 4 টি উপাদান থাকতে পারে না সুতরাং উপসংহারটি হল আমাদের কাছে একটি ডায়মেনসন রয়েছে যা একটি ভেক্টর স্পেস 𝑉 তে সর্বোচ্চ স্ংখ্যক লিনিয়ারলি ইন্ডিপেনডেন্ট ভেক্টর এবং বেসিসও হল লিনিয়ারলি ইন্ডিপেনডেন্ট ভেক্টরগুলির সেট যা ভেক্টর স্পেসকে স্প্যান করে সুতরাং এগুলি এখানে বক্তৃতাটি প্রস্তুত করার জন্য ব্যবহৃত রেফারেন্স